রসায়ন বিদ্যার আলোচনায় আপনাকে স্বাগতম এবং এটি কোয়ান্টাম মেকানিক্স ও প্রাথমিক পারমাণবিক গঠন কাঠামোর আলোচনার পরবর্তী অংশ এবং আমরা সরল দোলকের আলোচনা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই এই বিশেষ আলোচনাটিতে শুরু হবে শেষ আলোচনাটি তে আমরা যা করেছি তা একবার স্মরণ করিয়ে দিই আমি তরঙ্গরূপ ও হ্যামিল্টোনিয়ান সরল দোলক উল্লেখ করেছিলাম যাইহোক আমি Schrödinger সমীকরণটি সমাধান করিনি তবে আপনাকে অন্তিম ফলাফল টি দিয়েছিলাম আপনি সেটা একবার মনে করতে পারেন এখানে শেষ লাইনটি দিয়েছি তরঙ্গরূপ হল ψn যেখানে n একটি কোয়ান্টাম সংখ্যা এবং যা 0 থেকে অসীম পর্যন্ত মান ধারণ করতে পারে যেখানে ধরে নেওয়া হয় যে সরল দোলকের গতি খুব বড় বিস্তার এ সরল দোলকের মতোই দুলছে তরঙ্গরূপ ψn - এটি দুটি অংশ নিয়ে গঠিত একটি হল যেখানে আলফা হল একটি চলরাশি - কয়েকটি সরল দোলনের সমষ্টি এখানে আলফা হল বল ধ্রুবক গুণিতক সরল দোলকের ভর ভাজিতক প্লাঙ্কের ধ্রুবকের Planck's constant বর্গ এবং এই পুরো জিনিসটির বর্গমূল এবং আলফার মাত্রা হল ১ ভাজিত্বক দৈর্ঘ্যের বর্গ সুতরাং যদি x স্থানচ্যুতি বোঝায় তাহলে হল মাত্রাহীন এবং তারপর সরল দোলকের তরঙ্গ অপেক্ষক এর অন্য অংশটি হল হার্মাইট এর ডিফারেনশিয়াল সমীকরণ Hermite's differential equation এর সমাধান যা আবার হার্মাইট পলিনোমিয়াল H n এর সাপেক্ষে হিসেবে দেওয়া আছে যার ক্ষেত্রে পলিনোমিয়াল এর রাশি গুলি মাত্রাহীন হয় এবং কোয়ান্টাম সংখ্যা n অবশ্যই 0 1 2 3 ইত্যাদি সুতরাং এই তরঙ্গরূপটি আপনার জন্য বিশ্লেষণ করা হয়নি কিন্তু ডিফারেনশিয়াল সমীকরণ থেকে যে সমাধান করা হয়েছে সেই সমাধানটি দেওয়া হয়েছে যা সরল দোলকের সাম্যাবস্থা থেকে অনেক বড় তরঙ্গরূপ এর ক্ষেত্রে প্রয়োজন তরঙ্গটি 0 তে যায় সুতরাং এটি অসম্পূর্ণভাবে হয় তারপরে তরঙ্গটি বিলীন হয়ে যায় এবং এটি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল যে তরঙ্গ টি স্বাভাবিককরণযোগ্য একটি তরঙ্গরূপ এবং এখন যদি আপনি ফিরে যান এবং এই সূত্রগুলি দেখেন আপনার এখানে যা আছে তা হল হার্মাইট পলিনোমিয়ালস এবং আপনি মনে করতে পারেন যে প্রথম কোয়ান্টাম সংখ্যা এর জন্য হার্মাইট পলিনোমিয়াল হল 1 এটি অবস্থান বিচ্যুতির ওপর নির্ভর করে না H 1 যদি আপনি মনে করতে পারেন আমি y লিখেছিলাম এবং আমি বলেছিলাম এটি 2y অতএব হল এবং আলফা হল সরল দোলকের সাথে যুক্ত যেমনটি আমাদের প্রশ্নতে আছে অতএব যদি দোলকটি একটি খুব অনমনীয় দোলক হয় অর্থাৎ এর একটি শক্তি ধ্রুবক রয়েছে যা খুব বেশি অথবা যদি দোলকটি খুব ভারী হয় যেমন এর ভর খুব বেশি তাহলে তখনও দেখবেন যে আলফা খুব বড় আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখুন যদি আলফা টি খুব বড় হয় তাহলে আমার এখানে যে আছে তার উপরে একটি প্রভাব পড়বে আমাকে শুধু বলতে দিন এই রাশিটির উপর এর একটা প্রভাব আছে কারণ সূচকটি খুব সংকীর্ণ হয়ে যাবে আর এর ফলে সরল দোলকের বৈশিষ্ট্য গুলি তরঙ্গরূপের মধ্যে প্রকাশ পায় যা তাদের সূচকীয় এবং হার্মাইট পলিনোমিয়াল এর মাধ্যমে তৈরি করে দ্বিতীয় হার্মাইট পলিনোমিয়াল কী আপনার মনে আছে এটি ছিল অতএব এটি হয়ে যায় এবং একইভাবে তৃতীয়টির জন্য যদি আপনি মনে করেন এটি এর জন্য ছিল এবং সেইজন্য যখন আপনি y সমান বসান এটি হয়ে যায় এবং একইভাবে H 4 H 5 পর পর হতে থাকে এবং যদি আপনি মনে করতে পারেন সেখানে সরল দোলকের ফাংশনের একটি তালিকা আপনাকে দেওয়া ছিল এবং আপনি মনে করতে পারবেন যে তরঙ্গ রূপের একটি নির্দিষ্ট সমতা ছিল অর্থাৎ যদি আপনি তরঙ্গরূপ ψn এবং pψn দেখেন যদি আপনি ও তরঙ্গরূপ টি ধরেন কারণ যেহেতু আপনি জানেন যে x ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম পর্যন্ত মান ধারণ করতে পারে মানে সাম্যবস্থার উভয় দিকেই এটির অবস্থান থাকতে পারে সে ক্ষেত্রে ও এর এই বৈশিষ্ট্য গুলি থাকে যথা হল অযুগ্ম ফাংশন - এটি অযুগ্ম ফাংশন হবে যদি n বিজোড় হয় এবং যদি n জোড় সংখ্যা হয় ফাংশনটি ও যুগ্ম ফাংশন হয় আপনি এখানে যেটি দেখছেন সেটি স্পষ্টতই হার্মাইট পলিনোমিয়াল এর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কারণ আপনি দেখুন যেহেতু আপনার এখানে x এর বর্গের মান ব্যবহার করা হচ্ছে তাই x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন সর্বদা জোড় সংখ্যা হবে এই সংখ্যাটি x এর চিহ্নের উপর নির্ভরশীল নয় যাইহোক এখানের কিছু উদাহরণ থেকে আপনি এটা দেখতে পাচ্ছেন যে ফাংশনটি x এর চিহ্নের উপর নির্ভর করে যেমন x এর উপর নির্ভরশীল নয় অতএব এটি x এর চিহ্নের উপরও নির্ভরশীল নয় হল কেবলমাত্র x অতএব হল একটি অযুগ্ম ফাংশন x ঋণাত্মক হলে ফাংশনটি ও ঋণাত্মক হবে যুগ্ম এবং অযুগ্ম ফাংশন এর মধ্যে সম্পর্ক কি আপনি হয়তো এটা মনে করতে পারবেন যে কোন একটি ফাংশন বিজোড় হবে যদি তার এই বৈশিষ্ট্যটি থাকে যথা হল এর ঋণাত্মক সুতরাং যদি যুক্তিটি ঋণাত্মক হয় তবে ফাংশনটির চিহ্ন পরিবর্তন হয় এটি বিজোড় এই ফাংশন স্পষ্টতই যুগ্ম হবে যখন এই জিনিসটি ঘটে না - এমনকি যদি সমান হয় সেই ক্ষেত্রেও এবং এই সংজ্ঞাটি মাথায় রেখে আপনি এর পরেই দেখতে পাবেন যে বিজোড় সংখ্যাযুক্ত হার্মাইট পলিনোমিয়াল গুলি যেমন H 1 H 3 এবং যদি আপনি H 5 স্মরণ করেন এগুলিতে এবং তারপরে x থাকে এছাড়া আর কিছু না অতএব বিজোড় সংখ্যাযুক্ত বিজোড় সূচীকের হার্মাইট পলিনোমিয়াল গুলি সব অযুগ্ম ফাংশন এবং একইভাবে জোড় কোয়ান্টাম সংখ্যার হার্মাইট পলিনোমিয়াল গুলি যেমন H 0 H 2 H 4 H 6 ইত্যাদি গুলি সমস্তই যুগ্ম ফাংশন হয় সুতরাং গড় মান এবং ভর বেগ ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইন্টিগ্রাল টির যুগ্ম এবং অযুগ্ম ফাংশন এর জন্য কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে মনে রাখবেন যদি আপনি প্রতিসম সীমার মধ্যে একটি ফাংশনের ইন্টিগ্রেশন করেন - যদি টি বিজোড় হয় তাহলে আপনি এটির সম্পর্কে একটি জিনিস বলতে পারেন এই ইন্টিগ্রাল টির উত্তর হবে 0 যদি x এর ফাংশন টি জোড় সংখ্যায় হয় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে বলতে পারবেন না যে এর উত্তরটি কি হবে তবে আপনি এটি লিখতে পারবেন যে টি জোড় সংখ্যার ক্ষেত্রে হবে সুতরাং এগুলি হল এর বৈশিষ্ট্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি দেখতে পাবেন যে যদি ইন্টিগ্রাল টি বিজোড় হয় ইন্টিগ্র্যান্ড টি প্রতিসম সীমার মধ্যে বিজোড় হবে ইন্টিগ্রাল টি 0 হবে এগুলি হল গাণিতিক প্রয়োজনীয়তা যা পরে আপনি যখন আরও গণিত এবং আরো কোয়ান্টাম মেকানিক্স এবং ভৌত রসায়নের অন্যান্য সমস্যা অধ্যয়ন করবেন তখন খুব প্রয়োজন হবে এখন এই ফাংশনগুলির ব্যাপারে আমাদের কী আছে আসুন আমরা এই ফাংশনগুলির সম্ভবতকে ভিজ্যুয়ালাইজ করার চেষ্টা করি এবং কল্পনা করি - এটিকে কল্পনা করি এবং এর বর্গ কেও কল্পনা করি আমার এখানে কিছু ছবি আছে এই তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো মনে করতে পারবেন এটি সম্ভবত শেষ আলোচনায় দেখানো হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন যে H 0 H 2 H 4 H 6 H 8 সবার x এর ক্ষমতা জোড় সংখ্যায় আছে এবং H 1 H 3 H 5 H 7 সবার x এর বিজোড় সংখ্যায় ক্ষমতা আছে অতএব অযুগ্ম হার্মাইট পলিনোমিয়ালগুলি অযুগ্ম ফাংশন এবং যুগ্ম হার্মাইট পলিনোমিয়ালগুলি x এর যুগ্ম ফাংশন এখন তরঙ্গরূপ দেখতে কেমন আপনি শক্তির স্তরের কথাটি মনে করুন আপনি যদি শক্তিস্তরের কথা মনে করতে পারেন তাহলে সেটি এইরূপ ছিল যথা যেখানে n সমান 0 1 2 3 ইত্যাদি সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এইগুলি এবং এবং এইভাবে পরপর তো এটা আপনাকে কি বলে এটি আপনাকে একটি ছবি দেয় যে শক্তির স্তর গুলি সমান দূরত্বে থাকে এবং পরপর দুটি শক্তির স্তরের মধ্যে দূরত্ব ঠিক সুতরাং এটি অর্ধেক h বার ওমেগা এটি 3 এর 2 h বার ওমেগা এই সবগুলোই এর এককে থাকে সুতরাং এই 2 4 6 ইত্যাদি সংখ্যাগুলি সম্পর্কে চিন্তা করতে হবে না সুতরাং প্রাথমিক স্তরটি হল h বার ওমেগা ভাজিতক 2 3 এর 2 5 এর 2 7 এর 2 9 এর 2 সুতরাং একটি সরল দোলক সমানভাবে বিস্তৃত থাকে এবং সরল দোলকের বর্ণালী উপর এর একটি আকর্ষণীয় প্রভাব আছে প্রকৃতপক্ষে একটি বিশুদ্ধ সরল দোলকের বর্ণালীতে ঠিক একটি রেখাই থাকে যথা নিকটবর্তী যেকোনো দুটি শক্তির স্তরের মধ্যে পরিবর্তন এবং এর চেয়ে বেশি কিছু নয় 0 স্তর থেকে 1'ম স্তরে বা 2'য় স্তর থেকে 3'য় স্তরে শক্তিস্তর কে উদ্দীপিত করার জন্য আপনার একটি সরল দোলকেয় গতি থাকা প্রয়োজন যা সরল দোলকের ন্যায় কাজ করবেনা যখন আমরা এর বর্ণালিবীক্ষণ যন্ত্রের অংশ সম্পর্কে কথা বলব তখন এই বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে উঠবে কিন্তু এখন শক্তির দিকে একটু নজর রখুন আসুন দেখি তরঙ্গ কী সমান 1 গুণিতক e এর ঘাত ঋণাত্মক আলফা x এর বর্গ ভাজিতক 2 - গুণিতক স্বাভাবিকীকরণ ধ্রুবক N 0 আসলে আমাদের এখন এটা সম্পর্কে চিন্তা করতে হবে না আমরা কেবল মাত্র শুধু এই দিকেই আমরা মনোনিবেশ করব এবং এটা যখন আপনি এটি x এর উপর নির্ভরশীল রাশি হিসেবে চিত্রিত করেন - এটি হল ঋণাত্মক x ও এটি ধনাত্মক x যদি আপনি এটি করেন এটি একটি যুগ্ম ফাংশন এবং এটি পরিচিত ঘন্টা আকৃতির রেখা যার গাউসীয়ান ফাংশন এর কেন্দ্র 0 তে - যেখানে x সমান 0 এবং এই উচ্চতা স্পষ্টত N 0 এটাই হল এর মান কারণ সূচকটি 1 হয় যখন x সমন 0 হয় কিন্তু x এর বৃহত্তর মানের জন্য সূচকীয় মানটি কমতে থাকে - গাউসীয়ান ফাংশন এর মান কমতে থাকে এবং এর ফলে আপনি একটি ঘন্টা আকৃতির গঠন পান এবং এক অর্থে আপনি এই ছবিতে সেটাই দেখছেন আপনি এখানে যেটি দেখছেন সেটি হল গাউসীয়ান ফাংশন এর ঘন্টা আকৃতির রেখা এবং আমি একটি পরাবৃত্তের মধ্যে এটি কে রেখেছি - এই যা স্থিতি শক্তির পরাবৃত্তের মতো কিছু একটা জিনিসকে বোঝায় তা কিছু সময় পরেই আমরা দেখব আসুন আমরা পরবর্তী ফাংশনটি দেখি যথা হল সাধারণীকরণের ধ্রুবক N গুণিতক যদি আপনি মনে করতে পারেন এটি H 1 গুণিতক সুতরাং আমরা যদি সাধারণভাবে এটি দেখি আমরা তবে এটি কে হিসাবে চিত্রিত করব আপনি যদি ছবিটি চান তবে এই ছবিটি আপনার কাছে থাকা ছবিটির মতোই যেখানে আমি y সমান বসিয়েছি তো এখন গ্রাফটি কেমন দেখতে হয় সুতরাং যদি আপনি এই গ্রাফটি অঙ্কন করেন ধনাত্মক y এবং ঋণাত্মক y যদি আপনি তা করেন তারপর যেহেতু এটি এটির y এর 0 এর মান 0 অতএব ফাংশনটি এইরকম এবং এটিও অনুগ্রহ করে থেকে মনে রাখবেন এই y হল অতএব আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি অযুগ্ম ফাংশন যা y এর মানের উপর নির্ভর করে যে এটি ধনাত্মক নাকি ঋণাত্মক তখন ফাংশনটির ও ধনাত্মক না হলে ঋণাত্মক মান থাকবে এবং যখন y এর মান 0 থেকে বৃদ্ধি পায় রেখা টি ও মত ধীরে ধীরে বৃদ্ধি পায় যতক্ষণ না এমন একটি অবস্থানের পৌঁছায় যেখানে এর প্রভাব ফাংশনটির উপর বেশি হয় এবং তারপর এই পুরো জিনিসটি 0 তে ফিরে যায় এবং যেহেতু এটি একটি অযুগ্ম ফাংশন y এর ঋণাত্মক মানের জন্য এটি ঠিক একই কেবল এটি ঋণাত্মক দিকে সুতরাং এটি ঠিক প্রতিসম নয় কিন্তু যদি আপনি এই ছবিটি দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে ফাংশনটির ঠিক মাঝখানে 0 যেখানে y সমান 0 বৃদ্ধি এবং হ্রাস পায় অতএব এটি অযুগ্ম ফাংশন এগুলি হল তরঙ্গরূপ এবং অনুরূপভাবে পরবর্তী ফাংশন যা 4x এর বর্গ বা আপনাকে এই আকৃতি দেয় মধ্যভাগে এটি ঋণাত্মক এবং তার পরে দুটি বিন্দু আছে যেখানে ফাংশনটি 0 তে যায় এবং সেই দুটি বিন্দু মূলত হল যেখানে ও হয় কেবলমাত্র y যখন ধনাত্মক অথবা ঋণাত্মক ভাবে খুব বড় হয় সেই সময়ে ছাড়া সূচকের মানটি কখন 0 হতে পারে না অতএব যখন হয় তখন এর মান 0 হয় এখানে দুটি মান আছে এবং মনে রাখবেন - y হল অতএব x সমান আপনার সুতরাং দুটি বিন্দু আছে যেখানে ফাংশনটি 0 হতে পারে সুতরাং এখানে চিত্রটি আঁকা যাক আপনার আছে এটি প্রাথমিক মানের জন্য ঋণাত্মক দিক এবং তারপরে আপনার ধনাত্মক দিক আছে যা 0 এ ফিরে যায় এবং এটি এমনকি 0 এর দিকে গেলেও এটি যুগ্ম ফাংশন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটি হল ফাংশনটির কেন্দ্রবিন্দু এবং যুক্ত যেকোনো কোয়ান্টাম সংখ্যার তরঙ্গের ক্ষেত্রে যা সরল দোলকের আইগেন ফাংশন তার n সংখ্যক কেন্দ্রবিন্দু আছে যেখানে এর মান 0 হয়ে যায় এখানে n সংখ্যক বিন্দু আছে কিন্তু এই n হল সসীম সংখ্যা অতএব কেন্দ্রবিন্দুর সংখ্যা ও সসীম কেন্দ্রবিন্দু গুলি খুব একটা গুরুতর সমস্যা নয় কেন্দ্রবিন্দুর চারপাশে যেটা আছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সেই ক্ষেত্রে সম্ভাবনার কথা চিন্তা করতে হবে সেখানে তরঙ্গ টির বর্গের ফাংশন থাকে আপনাকে কি করতে হয় দেখুন সমস্ত ঋণাত্মক জিনিসগুলি কাটাকুটি হয়ে যায় এখানে সব ধনাত্মক জিনিস পরে থাকে কিন্তু কেন্দ্রবিন্দুর কাছে সম্ভাবনা খুব কম হয় সুতরাং এখন আসুন এই গ্রাফের সেই অংশটি দেখি আসুন তরঙ্গরূপ বর্গটি নিই এবং যখন আপনি তরঙ্গরূপ এর বর্গটি অঙ্কন করবেন তখন আপনি যা পান তা হল প্রথমটি কেবল সূচকীয় ঋণাত্মক আলফা y বা এবং এর ফলে এর আকৃতি একইরকম কেবলমাত্র তরঙ্গরূপ এর থেকে সঙ্কীর্ণ হয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে তাত্ত্বিকভাবে যে সম্ভাব্য অঞ্চলের মধ্যে সরল দোলকের খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে তার বাইরের অংশে এর সম্ভাবনা কিন্তু শূন্য নয় এটি কেবল সরল দোলকের ক্ষেত্রে এবং যে সিস্টেমে কোন একটি নির্দিষ্ট জায়গার মধ্যে খুঁজে পাওয়ার সম্ভাবনা সসীম হয় তার ক্ষেত্রে এটি ঘটে মনে রাখবেন এক মাত্রিক বাক্সে কণা যা আমরা দেখেছি সেটার স্থিতিশক্তি টি সসীম ও ধনাত্মক এবং সীমানার কাছে বিকর্ষণ প্রকৃতির হওয়ার জন্য এটি নিশ্চিত করে যে কণাটি সীমানার ভিতরে থাকবে যার অর্থ এই যে অনুমোদিত অঞ্চলের বাইরে সিস্টেমের এই সম্ভাবনার কোন ফাঁক নেই সুতরাং সরল দোলকের দিকে যদি আপনি তাকান এই অংশটি আছে যা তাত্ত্বিক ভাবে সম্ভাব্য শক্তি অঞ্চলের বাইরে শূন্য নয় তাত্ত্বিকভাবে সম্ভাব্য শক্তির অঞ্চলটি আপনাকে কেবলমাত্র এটি নির্দেশ করে যে সরল দোলক গতি ক্লাসিকাল মেকানিক্স মেনে চলছে কিনা সেই ক্ষেত্রে এই দুটি দিক পরিবর্তনের বিন্দুর বাইরে সরল দোলকের খুঁজে পাওয়া সম্ভব নয় এগুলি হল পরিবর্তনের বিন্দু বা মূলত এমন বিন্দু যেখানে সরল দোলক তার দিক পরিবর্তন করে এর অর্থ হল যে এই সেই বিন্দু যেখানে এর গতি শক্তি 0 সেখানে স্থিতিশক্তি সর্বোচ্চ হয় এবং যা সমান সরল দোলকের মোট শক্তি এটি তাত্ত্বিক সিস্টেম অতএব একটি তাত্ত্বিক সরল দোলকের জন্য সম্ভাব্য বাধার বাইরে সরল দোলক খুঁজে পাওয়ার সম্ভাবনা বলে কিছু নেই দুর্ভাগ্যক্রমে কোয়ান্টাম মেকানিক্স এ পুরো জিনিসটি কল্পনা করা আরও কঠিন কিন্তু সেখানে যেটা ঘটে তা হল কেবল মাত্র সসীম সংখ্যক বিন্দু ছাড়া তরঙ্গরূপ এর বর্গটি শূন্য নয় এই কেন্দ্রবিন্দু গুলি যেমনটি আপনি দেখতে পাচ্ছেন সুতরাং এখানের এই কেন্দ্রবিন্দু গুলি উদাহরণস্বরূপ এখানে এটির কোয়ান্টাম সংখ্যা 2 এবং এর কোয়ান্টাম সংখ্যা 3 এখানে এর কোয়ান্টাম সংখ্যা 4 এবং পরপর কেন্দ্রবিন্দু গুলি আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রবিন্দু গুলির আশেপাশে সরল দোলক কে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম কিন্তু কখনোই 0 নয় কারণ আমরা কখনই কোন প্রদত্ত সময়ে সরল দোলকের খুঁজে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করি না যখনই সরল দোলকের চলরাশির গতিটি অবিচ্ছিন্নভাবে হয় তখনই আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে এটা আসলে ছোট ছোট বিরতি নিয়ে ঘটতে থাকে এবং তা যতই ছোট হোক না কেন কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন সরল দোলকের সম্ভাবনা কখনো 0 হয় না অতএব আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত অঞ্চলে সরল দোলকের খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে তবে কোন কোন সময় সেটা খুবই কম দ্বিতীয় সূক্ষ্ম বিন্দু প্রথম বিষয়টি হল বাইরে এবং নিষিদ্ধ অঞ্চল - সেই অঞ্চল যেটা তাত্ত্বিকভাবে সম্ভব নয় - সেখানে দোলক খুঁজে পাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে এটা কখনোই 0 হয়ে যায় না এটাকে টানেলিং বলা হয় এটা এমন একটা ঘটনা যখন আপনার একটা সীমিত শক্তির বাধা ছিল মানে একমাত্রিক বাধা ছিল সেই সময় টানেলিং এর মতো ঘটনা টি আমরা প্রথমে দেখতে পেয়েছি যথা এটি এমন একটি অঞ্চল যেখানে তাত্ত্বিকভাবে গতিশক্তির মান ঋণাত্মক হওয়া সম্ভব কিন্তু এটা কল্পনা করা কঠিন এটি একটি সিস্টেম এর ক্ষেত্রে তাত্ত্বিকভাবে যে অঞ্চলটি অসম্ভব সেখানে খুঁজে পাওয়া সম্ভব এটি কোয়ান্টাম মেকানিক্যাল এর বিবৃতি এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল যদি আপনি এই তরঙ্গরূপ টি গ্রহণ করেন যা হল প্রাথমিক অবস্থার সরল দোলকের তরঙ্গরূপ যার কোয়ান্টাম সংখ্যা n সমান 0 আপনি দেখতে পাচ্ছেন যে মধ্যবর্তী অংশ তে সরল দোলকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ সাম্যবস্থার খুব কাছে আর সরল দোলকের প্রান্তের মধ্যে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম এখন তাত্ত্বিক মেকানিক্যালের ধারণা থেকে এটিকে কল্পনা করুন সরল দোলকটি যখন সাম্যবস্থা থেকে দূরে সরে যায় তখন এটি খুব দ্রুত হয় কারণ এর স্থিতি শক্তি সর্বোচ্চ থাকে এবং সাম্যবস্থায় গতিশক্তি 0 হয় কিন্তু এটি যখন প্রান্তের দিকে চলে আসে এর গতি কমে আসে এবং এটি কাল্পনিকভাবে একটি বিন্দুতে মুহুর্তের জন্য বন্ধ হয়ে যায় এবং তখন আবার সাম্যবস্থার দিকে আসতে শুরু করে আর তারপরে অন্যদিকে চলে যায় কিন্তু যেকোনো একটি প্রান্তে অর্থাৎ শক্তির সীমার যেকোনো একটি প্রান্ত তে যে সময় অতিবাহিত করে তা কেন্দ্র অর্থাৎ যেখানে স্থিতিশক্তি 0 সেখানে অতিবাহিত করা সময়ের থেকে অনেক অনেক বেশী সুতরাং তাত্ত্বিকভাবে যেকোনো কেউই এটা আশা করতে পারে যে সরল দোলক টি সাম্যবস্থা কে খুব দ্রুত পার করে চলে যায় এর গতিশক্তি সর্বোচ্চ থাকে অতএব ক্লাসিকাল মেকানিক্স আপনাকে বলে কেন্দ্রবিন্দুতে সরল দোলক কে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই নগণ্য এবং যদি কেউ সরল দোলক টি চিত্রিত করেন সে ক্ষেত্রে প্রান্ত বিন্দুতে এর খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব বেশি নিম্ন শক্তি স্তরে কোয়ান্টাম মেকানিক্স আপনি যা আশা করবেন তার ঠিক বিপরীতটাই দেয় অতএব এটি স্বজ্ঞালব্ধ নয় এগুলি পরীক্ষামূলক ভাবে পরিমাপ না করে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এখানে আমাদের উপসংহার টি পরিবর্তন হতে পারে এটা অবশ্যই করা হয়েছে সেটি একটি অন্য আলোচনাতে আছে একটি বর্ণালিবীক্ষণ যন্ত্র আপনাকে সব সময় বলে দেয় অতএব আপনি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক অবস্থার জন্য সরল দোলক টিকে মধ্যবর্তী অংশে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি যদি পরের শক্তির স্তরে যান আপনি দেখতে পাচ্ছেন যে সরল দোলক টিকে মধ্যবর্তী অংশে খুঁজে পাওয়ার সম্ভাবনা কার্যত 0 আমি বলতে চাইছি এটি প্রায় 0 এটা খুব খুব ছোট দেখে মনে হচ্ছে এটির জন্য ক্লাসিক্যাল মেকানিক্স যেন সত্যি নয় সে রকমই কিছু কারণ তারপর আপনি আবার দেখতে পাবেন এর মধ্যবর্তী অংশে এইসব ফাংশনগুলি রয়েছে সুতরাং সরল দোলকের তাত্ত্বিকভাবে সম্ভবতার এই রকম অদ্ভুত আচরণ দেখা যায় যতক্ষণ না কোয়ান্টাম সংখ্যাটি খুব খুব বড় হয় এবং এখন যদি আপনি খুব বড় কোয়ান্টাম সংখ্যায় পৌঁছে যান তাহলে এটি কি করে যদি আপনি খুব বড় সংখ্যার জন্য তরঙ্গরূপ অঙ্কন করার চেষ্টা করেন যদি সীমা টি এরকম কিছু বড় একটা হয় আপনি তরঙ্গরূপটি অঙ্কন করেন আপনি দেখতে পাবেন যে তরঙ্গরূপটির এটিকে এরকম কিছুর মত দেখতে হবে আর আপনি যদি এটির জন্য আঁকেন ধরুন এটির আপনার 1 2 3 4 5 6 কেন্দ্রবিন্দু গুলি আছে সুতরাং এটি তো যদি আপনি ধরুন এর জন্য একটি অঙ্কন করতে চান তাহলে আমি এটি এখানে করতে পারবনা কিন্তু আমাকে এই গ্রাফটি সরিয়ে নিতে দিন এবং এটি কেমন তা দেখাতে দিন এইটা এরকম দেখাবে যে এর এখানে সবথেকে বেশি সম্ভাবনা আছে এবং তখন আমি এখানে এই আঁকাবাঁকা জিনিসগুলো করতে পারব না তাই আমাকে শুধু এই আঁকাবাঁকা জিনিসগুলোর উচ্চতা ঠিক করে নিতে দিন সরল দোলক দেখতে ঠিক এমনই হবে সেটা হবে আপনি কল্পনা করুন এখানে 20000 টি আঁকাবাঁকা জিনিস আছে তবে এই প্রান্তে সম্ভাবনা অনেক বেশি এবং আরেক প্রান্তে সম্ভাবনা অনেক বেশি এই আঁকাবাঁকা গুলি এমনভাবে হয় যে আপনি এর বিস্তার অঙ্কন করতে সক্ষম হবেন - এর সাথে উচ্চতা ও জড়িত আছে এটি প্রায় স্থিতি শক্তির লেখচিত্র টি দেয় এবং সেইজন্য সরল দোলকের বৈশিষ্ট্য হল - এটি প্রান্তের দিকে অনেক বেশি সময় অতিবাহিত করে এবং মধ্যবর্তী অংশে খুব কম সময় প্রায় কোন সময়ই নেয় না যখন কোয়ান্টাম সংখ্যা টি খুব বড় হয় সেই সময় তাত্ত্বিকভাবে যে মানটি প্রত্যাশা করেন সেটি আসে আর সেটা হয় যখন সিস্টেমটির শক্তিস্তর খুব বেশি হয় সুতরাং এগুলি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে সংক্ষিপ্তসারটি বলেতে তিনি আমরা আলোচনার পরবর্তী অংশে সম্ভাব্যতার গণনা করব সুতরাং সংক্ষেপে বলতে গেল কে আমি বলব আলফার বর্গমূল গুণিতক x সুতরাং এটা কোন ব্যাপারই না কিন্তু আমাকে শুধু এটা লিখতে দিন এবং তারপরে এটি নিশ্চিত করার জন্য এখানে কিছু মাত্রার রাশি থাকতে হবে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে এটি সমান সমান 1 হিসেবে লেখাটাই ভালো হবে এটি স্বাভাবিককরণ যার অর্থ মূলত তরঙ্গরূপ এর বর্গের লেখচিত্রের মধ্যের ক্ষেত্রফল দ্বিতীয়ত টানেলিং দোলকের খুঁজে পাওয়ার সম্ভাবনা তাত্ত্বিকভাবে অসম্ভব অঞ্চলে একটি সাধারণ দোলক পাওয়ার সম্ভাবনা শূন্য নয় তৃতীয়ত বিভিন্ন শক্তির জন্য দোলকের খুঁজে পাওয়ার সম্ভাবনা বিভিন্ন হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শক্তির জন্য ভিন্ন হয় অতএব n যদি না খুব বড় হয় তখন এর সমতা আসেনা এই সময় সরল দোলকটি তাত্ত্বিক সরল দোলকের মত হয় তাত্ত্বিক সরল দোলক সুতরাং এই জিনিসগুলি মনে রাখা প্রয়োজন পরবর্তী আলোচনায় আমরা যা করব তা হল সম্ভাবনা নিয়ে আলোচনা করব এবং সরল দোলকের অবস্থানের গতিবেগ ও ভরবেগ ইত্যাদির মত জিনিসগুলোর প্রত্যাশিত মানের গননা করব ততক্ষণ পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ